এবার অন্য একটা গল্প শোনো এটি 5 জন অন্ধ মানুষ ও হাতির গল্প সুতরাং এই অন্ধ মানুষেরা এটি একটি পুরানো ভারতীয় লোককাহিনী থেকে নেওয়া তাই বলতে হয় 5 জন অন্ধ পুরুষকে একটি হাতির দিকে নিয়ে যাওয়া হয়েছিল তারা একটি হাতির একদম কাছে চলে গেছিল যেমনটা আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন এবং তারা হাতির বিভিন্ন অঙ্গ স্পর্শ করেছিল এবং সেগুলো কি তা বের করার চেষ্টা করেছিল তাদের একজন গিয়ে শুঁড় স্পর্শ করে বলল বাহ এটি দেখতে মোটা পুরু সাপের মতো আরেকজন পায়ের কাছে গিয়ে বলল ওহ এটি দেখতে একটি স্তম্ভের মতো অন্য একজন হাতির পিছনে গিয়ে লেজ ধরে টেনে বলল বাহ এটি দেখতে একটি দড়ির মতো শেষ অন্ধ মানুষটি হাতির উপরে চেপে পড়ল এবং তার কান স্পর্শ করে বলল বাহ এটি দেখতে একটা পাখার মতো তারা সকলেই পরে একত্রিত হয়ে একে অপরের মধ্যে ঝগড়া করতে লাগল এই নিয়ে যে এটি একটি পাখা এটি একটি দড়ি এটি একটি স্তম্ভ এটি একটি সাপ তাদের মধ্যে কেউই এই বিষয়ে একমত হয়নি তখন একজন জ্ঞানী লোক এসে তাদের একসাথে দাঁড় করিয়ে রেখে বলল দেখুন আমি জানি আপনারা এই হাতির বিভিন্ন অঙ্গ স্পর্শ করছেন কিন্তু এটি আসলে একটি হাতি এটি একটি বড় প্রাণী যাকে হাতি বলা হয় তাই অনেক সময় আমরা ছোট অংশ ছোট সমাধান ছোট ধারণাগুলি দেখি এবং আমরা মনে করি এটিই এটি সমাধান করবে যেখানে কিছু কিছু একসাথে করে আসলে একত্রীকরণ করাটাই হলো কৌশল তাই আমাদের এই সমস্ত ধারণাগুলিকে একত্রিত করতে হবে এবং এটি থেকে একটি ধারণা বের করতে হবে এবং সে কারণেই এই গল্পটি বলা ধন্যবাদ